সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম এবং আজ আমরা ফুরিয়ার সিরিজের ডেরিভেটিভ নিয়ে আলোচোনা করবো এটা লেকচার নম্বর 32 ফুরিয়ার সিরিজ এবং ইন্টিগ্র্যাল ট্রান্সফরমের উপর সুতরাং আজ আমরা আলোচনা করবো পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনগুলি কারন এটি ফুরিয়ার সিরিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় এবং দ্বিতীয়ত আমরা ফুরিয়ার সিরিজের ডেরিভেশন করবো অতএব আগের বক্তৃতাটি স্মরণ করার জন্য আমরা যা করেছি তা ছিল ত্রিকোণমিতিক পদ্ধতি যা বিস্তারিত আলোচনা করা হয়েছিল সুতরাং এটি একটি সাধারণ ত্রিকোণমিতিক সিস্টেম যা এই 1 এবং তারপর cos πxl sin πxl আছে এবং তারপর 2 বার তারপর 2 বার তারপর 3 বার ইত্যাদি সুতরাং এখানে এই সমস্ত ফাংশনগুলির সাধারণ সময়কাল 2l এটি আমরা আলোচনা করেছি এবং তারপর আমরা এই ধরনের ত্রিকোণমিতিক পদ্ধতির বিভিন্ন বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের যা আছে তা হল যদি আমরা এখানে ইন্টিগ্রেট করি l থেকে l পর্যন্ত এই ত্রিকোণমিতিক সিস্টেমের যেকোনো দুটি ভিন্ন সদস্যের গুণকে তখন মান হবে 0 যখন m ≠ n কারণ উভয়ই এই cos পরিবার থেকে m এবং এই n m এবং n ভিন্ন সেই ক্ষেত্রে আমাদের এই িন্টিগ্র্যাল এর মান 0 আছে এবং যখন m n তাই মূলত তারা একই সদস্য সেই ক্ষেত্রে এটি l হিসাবে আসছে তাই এটি পূর্ববর্তী বক্তৃতায়ও উদ্ভূত হয়েছিল এবং অনুরূপভাবে আমাদের সাইন পরিবার থেকে সদস্য আছে তাই আবার একই ফলাফল যদি m এবং n ভিন্ন হয় মান 0 হয় সুতরাং এটিকে আমরা বলি যে সিস্টেমটি অরথগোনাল এবং যদি m n তাহলে আমাদের এটির মান l এর সমান আরেকটি ফলাফল যখন আমাদের এই দুটি ভিন্ন সদস্য সাইন এবং কোসাইন থাকবে তখন মান 0 হবে নির্বিশেষে m এবং n যাই হোক না কেন এবং আমরা এটাও আলোচনা করেছি যে একবার যদি আমাদের সাময়িক ফাংশনটি তার ইন্টিগ্র্যান্ড হিসাবে হয় আমরা ইন্টিগ্রেট করি l থেকে l বা কোন বিন্দু থেকে 2l পর্যন্ত করি তাই এই সময়ের দৈর্ঘ্যের আচ্ছাদন 2l হয় তাই মান হবে একই এবং আমরা এটা নিয়েও আলোচনা করেছি যে যদি আমরা পরিবারের অন্য কোন সদস্যকে আবার নিয়ে যাই তাহলে ফলাফল হবে 0 সুতরাং এই ত্রিকোণমিতিক পদ্ধতিটি অর্থগোনাল তাই ফুরিয়ার সিরিজ নির্মাণের সময় সরাসরি এই ধরনের ইন্টিগ্র্যাল মূল্যায়ন করার জন্য এটি কার্যকর হবে অথবা আজকের বক্তৃতায় ফুরিয়ার সিরিজ অর্জন করা হবে সুতরাং এখন একটি ফাংশনের টুকরো ধারাবাহিকতায় আসি ধরুন আমাদের একটি ফাংশন f আছে এবং এটিকে পিসওয়াইস কন্টিনিউয়াস বলা হয় a b এই ইন্টারভ্যাল এ যদি এই দুটি বিন্দুমধ্যে সীমিত সংখ্যক পয়েন্ট থাকে a এবং b এর এবং আমরা এইগুলিকে কল করছি t1t2tn হিসাবে ধরুন a এবং b এর মধ্যে n বিন্দু আছে এই বিন্দুর প্রপার্টি কী সুতরাং এখন f প্রতিটি উন্মুক্ত সাব ইন্টারভ্যালে কন্টিনিউয়াস যার অর্থ at1 বা t1t2 বা t2t3 এবং আমাদের এখানে শেষ ব্যবধান রয়েছে এটি হল tn b সুতরাং এই উপ অন্তর্বর্তীগুলির প্রতিটিতে ফাংশনটি কন্টিনিউয়াস তদুপরি যদি নিম্নলিখিত সীমাগুলি বিদ্যমান থাকে তবে এই সীমাগুলি কী একটি হল বাম পয়েন্টে ডান হাতের সীমা কারণ আমরা a b বন্ধ ব্যবধান সম্পর্কে কথা বলছি সুতরাং এখানে এই প্রান্তে যখন আমরা a এ আছি আমরা ডান হাতের সীমা সম্পর্কে কথা বলছি এবং একইভাবে যখন আমরা b সম্পর্কে কথা বলছি আবার আমাদের এই a এবং আমাদের b আছে সুতরাং এই প্রান্তে আমরা এখানে বাম সীমা সম্পর্কে কথা বলছি এবং তারপরে এই সমস্ত পয়েন্টগুলিতে যেখানেই থাকি না কেন বলুন এটি tj সুতরাং উভয় পক্ষের সীমা থাকা উচিত তাই ডান হাতের সীমা এবং বাম হাতের সীমা সমস্ত j এর জন্য থাকা উচিত সেখানে সুতরাং আবার একটি ফাংশনকে টুকরো টুকরো বলা হয় যদি সেখানে চূড়ান্তভাবে অনেকগুলি পয়েন্ট থাকে যেখানে ফাংশনটি প্রতিটি সাবিন্টার্ভাল ওপেন সাবিন্টারভাল এ অবিচ্ছিন্ন থাকে এবং এই সীমা বিদ্যমান থাকে তাহলে আমরা বলি যে ফাংশনটি কন্টিনিউয়াস সুতরাং কারণ এগুলি বিচ্ছিন্নতার পয়েন্ট মূলত t1 t2 ইত্যাদি কিন্তু খোলা ব্যবধানে at1 t1t2 এবং tn b ফাংশনটি অবিচ্ছিন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই সীমাগুলি থাকা উচিত তাই শেষ বিন্দুতে সীমাটি হওয়া উচিত বিদ্যমান এবং এই প্রতিটি বিন্দুতে যেখানে ফাংশনটি সম্ভবত বিচ্ছিন্ন বা এটি সংজ্ঞায়িত নয় সেক্ষেত্রে এই সীমাগুলো থাকা উচিত সুতরাং যদি এই হয় আমরা এই ধরনের একটি ফাংশন একটি টুকরা কন্টিনিউয়াস ফাংশন বলবো সুতরাং টুকরো টুকরো কন্টিনিউয়াস ফাংশনের এই শ্রেণীটি অবশ্যই কন্টিনিউয়াস ফাংশনগুলির চেয়ে বড় কারণ আমরা এখানে বিশ্রাম নিচ্ছি চূড়ান্তভাবে অনেকগুলি পয়েন্ট যেখানে ফাংশনটি বন্ধ হতে পারে বা এটি সেই পয়েন্টগুলিতে সংজ্ঞায়িত নাও হতে পারে কিন্তু ডান হাতের পাশাপাশি বাম দিক থেকে প্রতিটি বিন্দুর সীমা থাকা উচিত এবং শেষ পয়েন্টে তাই ডান হাতের বিন্দুতে বাম সীমা থাকা উচিত এবং শুরুতে বাম হাতের পয়েন্ট a সঠিক সীমা থাকা উচিত সুতরাং এই বৈশিষ্ট্য থাকার আমরা এই ধরনের একটি ফাংশন একটি টুকরা ক্রমাগত ফাংশন বলবো এবং শুধু একটি নোট যে f বলা হয় এই টুকরো টুকরো টুকরো 0 ∞ 0 এ বন্ধ যদি এটি প্রতিটি সীমাবদ্ধ ব্যবধানেপিসওয়াইস কন্টিনিউয়াস হয় 0 b এবং b কোন সংখ্যা ইতিবাচক বাস্তব সংখ্যা তাহলে আমরা বলি যে এই ফাংশনটি 0 ∞এপিসাইস কন্টিনিউয়াস হয় যদি ফাংশনটিপিসাইস কন্টিনিউয়াস হয় 0 b এই ব্যাবধানে যেকোনো b এর জন্য ধনাত্মক বাস্তব সংখ্যার সেট থেকে সুতরাংপিসওয়াইস কন্টিনিউয়িটি সম্পর্কে এটিই আমাদের কাছে রয়েছে আমরা শুধু পিসওয়াইস কন্টিনিউয়িটির কিছু উদাহরণ আলোচনা করব এবং তারপরে আমরা ফুরিয়ার সিরিজের উৎপত্তি বিন্দুতে আসব সুতরাং যদি আমরা এই f ফাংশনটি বিবেচনা করি যা x π বিন্দুতে 3 হিসাবে সংজ্ঞায়িত হয় এবং তারপর ফাংশনটি 2 হিসাবে সংজ্ঞায়িত করা হয় xπ বিন্দুতে এবং এর মধ্যে -π থেকে 1 এবং তারপর 1 থেকে 2 পর্যন্ত এই ফাংশনগুলিকে x2 হিসাবে সংজ্ঞায়িত করা হয় এবং তারপর 1 x2 সুতরাং যদি আমরা দেখি উদাহরণস্বরূপ π পয়েন্টের এ ফাংশনের মান π এ 3 আছে কিন্তু যদি আমরা এই সময়ে ডান দিকে থেকে লিমিটিং মান দেখি তাহলে এই 2 হবে সুতরাং অবশ্যই ফাংশনটি বিচ্ছিন্ন π তে একইভাবে 1 এও কারণ যদি আমরা বাম হাত থেকে দেখি তাহলে মান 1 হবে কিন্তু যদি আমরা ডান হাত থেকে দেখি বা এটি ঠিক এখানে 0 এ সংজ্ঞায়িত করা হয়েছে এবং একইভাবে আমাদের 2 এও বিচ্ছিন্নতা রয়েছে সুতরাং এখানে এই সমস্ত পয়েন্ট এটি π বা এটি 1 বা 2 বা এই সমস্ত পয়েন্ট ফাংশনটি বিচ্ছিন্ন সুতরাং এখন আমাদের চেক করতে হবে যে আমরা এই ফাংশনটিকেপিসওয়াইস কন্টিনিউয়াস এ রাখতে পারি কি না কারণপিসওয়াইস কন্টিনিউয়িটি শুধু এই নয় যে আমাদের এই পয়েন্টগুলো আছে যেখানে ফাংশনটি বন্ধ রয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটি উপ ব্যবধানে সীমাও পরীক্ষা করতে হবে উদাহরণস্বরূপ এখানে π থেকে 1 এর x2 এটি কন্টিনিউয়াস এখানেও এটি কন্টিনিউয়াস সুতরাং প্রতিটি খোলা ব্যবধানে এটি π থেকে 1 বা এটি 1 থেকে 2 বা এটি 2 থেকে ফাংশনটি অবিচ্ছিন্ন সুতরাং প্রথম প্রপার্টি সন্তুষ্ট যে এই উন্মুক্ত সাব ইন্টারভ্যালে এটি ধারাবাহিক হওয়া উচিত দ্বিতীয় প্রপারটি হল সীমা সুতরাং এখানে আমাদের এই সমস্ত পয়েন্টগুলিতে পরীক্ষা করতে হবে এটি a π বা এটি 1 বা এটি 2 বা এই সীমাটি থাকা উচিত সুতরাং এই সময়ে আমরা ডান হাত সীমার দিকে তাকাবো কারণ ফাংশন শুধুমাত্র এই π বিন্দু থেকে সরাসরি সংজ্ঞায়িত করা হয় সুতরাং যদি আমরা এখানে এই সীমাটি দেখি এটি মাত্র 2 আসবে তাই এটি বিদ্যমান 1 এ বাম হাতের সীমা 1 এবং ডান হাতের সীমা 0 হবে সুতরাং এখানে আমাদের এই 1 বিন্দু এ উভয় সীমা আছে আবার একইভাবে 2 বিন্দুতে আমাদের বাম হাত থেকে এটি 1 22 যাতে এটি 1 4 হয় যা 3 এবং যখন আমরা ডান হাত থেকে এই সীমাটি গ্রহণ করি এটি মাত্র 2 ধ্রুবক সুতরাং এখানেও আমাদের সীমা আছে এবং আমরা কেবল বাম দিক থেকে বিবেচনা করব যাতে এটি 2 হয় এবং শেষ পয়েন্টগুলিতে ডান সীমা এবং বাম সীমা বিদ্যমান সুতরাং এই সমস্ত সীমা বিদ্যমান অতএব এই ফাংশনটি এখানে লেখা হয়পিসওয়াইস কন্টিনিউয়াস হিসাবে বিচ্ছিন্নতার প্রতিটি বিন্দুতে ফাংশন উভয় পক্ষ থেকে সীমাবদ্ধ একতরফা সীমা এবং শেষ বিন্দুতে π বা ডান এবং বাম হাতের সীমা যথাক্রমে বিদ্যমান এবং তাই ফাংশনটি পিসওয়াইস কন্টিনিউয়াস সুতরাং আমরা আরেকটি ফাংশন বিবেচনা করব যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তার অনুরূপ সুতরাং এখানে t2 0 থেকে 1 এবং তারপর আমাদের 1 থেকে 2 3 t এবং তারপর 2 থেকে 3 ফাংশনটি t1 হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাই আবার আমাদের অবস্থা হল যে প্রতিটি উন্মুক্ত সাব ইন্টারভ্যালে এটি 0 থেকে 1 বা এটি 1 থেকে 2 বা এটি 2 থেকে 3 ফাংশনটি কন্টিনিউয়াস কারণ এটি t2 3 t এবং t1 দ্বারা সংজ্ঞায়িত সুতরাংপিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনের প্রথম প্রপার্টি সন্তুষ্ট দ্বিতীয় প্রপার্টির জন্য আমাদের সীমা নিয়ে আলোচনা করতে হবে সুতরাং আবার 0 এ যদি আমরা 0 এ সঠিক সীমা গ্রহণ করি তবে এটি 0 হতে যাচ্ছে 1 এ আমাদের উভয় শেষ সীমা আছে এটি বাম থেকে 1 এবং ডান হাত থেকে এটি 2 এবং 2 এও এটি বাম হাত থেকে 1 হতে চলেছে এবং তারপর ডান থেকে 3 হতে যাচ্ছে এবং আবার 3 এ আমরা বাম হাতের সীমা গণনা করতে পারি এবং এটি 4 প্রদান করবে এবং বাম সীমা বিদ্যমান এবং অতএব ফাংশনপিসওয়াইস কন্টিনিউয়াস এছাড়াও এই শেষ পয়েন্টগুলিতে ডান এবং বাম হাতের সীমা বিদ্যমান তাই আবার এই ফাংশনটিপিসওয়াইস ফাংশন এটি একটি সহজ উদাহরণ যেখানে আমরা দেখব যে এটিপিসওয়াইস নয় এটিপিসওয়াইস কন্টিনিউয়াস নয় এবং এই ফাংশনটি 0 এবং এখানে যখন আমাদের x 0 এবং 1 এর মধ্যে থাকে তখন এটি x n যেখানে n কিছু পজিটিভ বাস্তব সংখ্যা সুতরাং এই ক্ষেত্রে এই ফাংশনটিপিসওয়াইস কন্টিনিউয়াস নয় এবং কারণটি স্পষ্ট কারণ x 0 ছাড়া ফাংশনটি সর্বত্র অবিচ্ছিন্ন সুতরাং সমস্যাটি x 0 এ হয় কারণ যখন x 0 এবং 1 এর মধ্যে থাকে ফাংশনটি কন্টিনিউয়াস থাকে এবং কোনও সমস্যা হয় না সমস্যা x 0 এ তাহলে এ সমস্যা কি x 0 তে যদি আমরা এখানে x 0 এ সীমা গ্রহণ করি স্বাভাবিকভাবেই আমাদের ডান হাত থেকে নিতে হবে কারণ ফাংশনটি 0 এবং 1 এ দেওয়া আছে সুতরাং এই সীমানায় বাম সীমানায় 0 আমাদের সেই সীমা নিতে হবে যা 1xn এবং n একটি ধনাত্মক সংখ্যা সুতরাং যখন x 0 এ যায় তখনএই সীমা যায় তাই আমাদের এখানে সীমাবদ্ধ সীমা নেই আমাদের এই ফাংশনটি সীমাবদ্ধতার সাথে যাচ্ছে এবং এই কারণেই এটিপিসওয়াইস কন্টিনিউয়াস নয় কারণ সংজ্ঞা বলে যে এই সমস্ত সীমা চূড়ান্তভাবে বিদ্যমান থাকা উচিত কিন্তু এখানে এটিপিসওয়াইস কন্টিনিউয়াস নয় কারণ এই 1xn এটির অস্তিত্ব নেই এবং অতএব এই ফাংশনটিপিসওয়াইস কন্টিনিউয়াস নয় আমরা এই ফাংশনের জন্যপিসওয়াইস কন্টিনিউয়াস এর আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করব যা ft1t 1 এবং এই ক্ষেত্রেও আমাদের একই অবস্থা আছে যে এই ফাংশনে সমস্যাটি t1 এ রয়েছে ফাংশনটি t1 ছাড়া অবিচ্ছিন্ন যা প্রকৃতপক্ষে পিসওয়াইস কন্টিনিউয়াস কিন্তু যদি আমরা কোন বিন্দু গ্রহণ করি যার মধ্যে এই বিন্দু 1 থাকে তাহলে বাম এবং ডান হাতের সীমা আবার বিদ্যমান না থাকায় আমরা t 1 এর কাছে যাই সুতরাং এখানে আমাদের 1 এ সমস্যা আছে ফাংশনটি 1 সহ থাকা কোন ব্যবধানে পিসওয়াইস কন্টিনিউয়াস নয় কারণ এখানে ডান হাত থেকে এবং বাম হাত থেকে এই সীমাবিদ্যমান নেই যখন t 1 এ যায় উভয় সীমা এখানে নেই এবং এই পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনগুলির গুরুত্ব কী তা নিয়ে একটি দ্রুত মন্তব্য করবো তাই পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনের একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি হল সীমাবদ্ধতা সুতরাং আমরা লক্ষ্য করেছি যে ফাংশনটি সীমাবদ্ধ কারণ প্রতিটি বিন্দুতে আমরা নিশ্চিত করি যে সীমাটি উভয় প্রান্ত থেকে বিদ্যমান এবং প্রতিটি খোলা ব্যবধানে ফাংশনটি ধারাবাহিক ছিল তাই সীমাবদ্ধতার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং এই সীমাবদ্ধতার ফলে বন্ধ ব্যবধানের উপর ইন্টিগ্রেবিলিটিও নিশ্চিত করা হয়েছে সুতরাং যদি একটি ফাংশন পিসওয়াইস কন্টিনিউয়াস হয় তবে ফাংশনটি সেই ব্যবধানে আবদ্ধ থাকবে এবং সেই ব্যবধানে এটি ইন্টিগ্রেবল হবে সুতরাং এই দুটি বৈশিষ্ট্য হল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং আমরা এই চমৎকার প্রপার্টির উপর ভিত্তি করে ফুরিয়ার সিরিজ নির্মাণের সন্ধান করছি প্রকৃতপক্ষে এই সমস্ত বৈশিষ্ট্যগুলিও বৈধ যখন আমরা একটি বন্ধ ব্যবধানে কন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে কথা বলছি কিন্তু আমরা কেবলমাত্র কন্টিনিউয়াস কাজ করার জন্য খুব বেশি বিধিনিষেধ দিচ্ছি সুতরাং এখানেই আমরা পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশনগুলি অন্তর্ভুক্ত করতে শিথিল হয়েছি কারণ তাদেরও এই ইন্টিগ্রেবিলিটি বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা রয়েছে তদুপরি আরও একটি চমৎকার প্রপার্টি আছে যে f1 f2 দুটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন তাহলে তাদের গুণও পিসওয়াইস কন্টিনিউয়াস হবে তাই যদি আমরা দুটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন f1 এবং f2 তৈরি করি তবে তাদের গুণও হবে পিসওয়াইস কন্টিনিউয়াস শুধু গুণ নয় তাদের রৈখিক সংমিশ্রণ এর মানে হল যদি আমরা কিছু বাস্তব সংখ্যা c1f1c2f2 দিয়ে গুণ করি তাহলে এই গুণ এই সংমিশ্রণটিও পিসওয়াইস কন্টিনিউয়াস হবে সুতরাং এখন আমরা ত্রিকোণমিতিক সিরিজের এই অস্থিরতা সম্পর্কে পূর্ববর্তী বক্তৃতা থেকে জ্ঞান থাকা এবং তারপর পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে জ্ঞান থাকা ফুরিয়ার সিরিজ নির্মাণের জন্য প্রস্তুত আমরা ফুরিয়ার সিরিজ নির্মাণের জন্য যেতে পারি সুতরাং আমাকে এই ফুরিয়ার সিরিজটি কীভাবে তৈরি করতে হবে তা দিয়ে শুরু করা যাক ধরুন f হল একটি পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন যা আমরা কন্টিনিউয়াস ফাংশনকে সংজ্ঞায়িত করেছি এখানে আমরা পিসওয়াইস কন্টিনিউয়াস ফাংশন নিয়ে কথা বলব সুতরাং আমাদের একটি পর্যায়ক্রমিক ফাংশন আছে যা পিসওয়াইস কন্টিনিউয়াস আমরা পূর্ববর্তী বক্তৃতায় সামগ্রিকভাবে পর্যায়ক্রমিক ফাংশন সংজ্ঞায়িত করেছি সুতরাং এসব নিধার্রন এই ব্যবধান π থেকে π এ এবং নিম্নোক্ত ত্রিকোনোমিতি সিরিজ সম্প্রসারণ করে গেলে আমরা এই ফাংশন এবং তার ত্রিকোণমিতিক সিরিজ সম্প্রসারণ ইত্যাদি মধ্যে সম্পর্ক কি যে দেখব সুতরাং ধরুন এই মুহুর্তে আমরা অনুমান করি যে এই f এর এই ধরনের বিস্তার রয়েছে যা এখানে ত্রিকোণমিতিক সিরিজ আর এখন আমরা চেষ্টা করবো কিভাবে যে এই সিরিজের f এর সাথে সম্পর্কিত করা হয় যেমন যে কিছু অর্থে এই সিরিজের এই f ফাংশন উপস্থাপিত করে এবং এই এখন যে অজানা এই কোফিসিয়েন্টস কারণ এই সিরিজের এখানে কি হয় কি কি উদ্দেশ্য হল অথবা এখানে কি পরিবর্তন করা যেতে পারে এইগুলি হল এই গুণক কারণ cos ফাংশন দেওয়া হয় সাইন ফাংশন দেওয়া হয় তাই ফাংশন f এর সাথে কি সম্পর্ক থাকতে হবে তা হল আমাদের এই সহগগুলিকে রিলেটেড করতে হবে আমাদের এই কো এফিসিয়েন্টগুলিকে প্রদত্ত ফাংশন f এর সাথে সম্পর্কযুক্ত করতে হবে যাতে এই সিরিজটি কিছু অর্থে প্রতিনিধিত্ব করতে পারে এই ফাংশন এর অর্থ কি সেটা পরে আলোচনা করা হবে সুতরাং এখন ধারণাটি হল যে এই সহগগুলি এখন প্রদত্ত ফাংশনের সাথে কীভাবে সম্পর্কিত তাই সম্পর্ক তৈরি করতে সম্পর্ক স্থাপন করতে আমরা এখন কী করব আমরা ধরে নিই যে উপরোক্ত সিরিজ ইন্টিগ্রেট করা যাবে টার্ম বাই টার্ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তার ইন্টিগ্র্যাল হবে ফাংশন f এর ইন্টিগ্র্যাল π থেকে তে সুতরাং আমরা কি আসিউম করেছি যে এই সিরিজের ইন্টিগ্র্যাল আমরা যখন টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করি এই ইন্টিগ্র্যাল এর মান f এর ইন্টিগ্র্যাল মান এর সমান -π থেকে রেঞ্জ এ সুতরাং এই অনুমানের সাথে আমরা ফাংশন f এবং এই সিরিজের সহগের মধ্যে একটি সম্পর্ক পাব সুতরাং আমরা এখন কি করছি আমরা এখানে ইন্টিগ্রেট করছি π থেকে এ fx dx এর এবং তারপর আমরা এছাড়াও ডান দিকে ইন্টিগ্রেট করছি তাই প্রথম মেয়াদে এখানে π থেকে এ ইন্টিগ্রেটেড করছি a02 dx এবং তারপর দ্বিতীয় টার্মটিও সুতরাং আমরা এখানে সব অন্যান্য পদ ইন্টিগ্রেটেড π থেকে হয়েছে সুতরাং এখন আমাদের এই ত্রিকোণমিতিক পদ্ধতির অর্থগোনাল প্রপার্টি উপলব্ধি করা উচিত এবং এখানে আমরা 1 পাবো এবং এই সঙ্গে গুণ আছে cos kx এখানে আমাদেরও একই অবস্থা 1 এবং এটির গুণ sin kx যেহেতু 1 এবং এটি এখানে অর্থগোনাল 1 এবং সাইনও অর্থগোনাল আমরা এটি পূর্ববর্তী বক্তৃতায় আলোচনা করেছি তো এই 0 হতে যাচ্ছে এবং এই এছাড়াও 0 হতে যাচ্ছে এবং আমরা এখানে কি এখন থাকবেa02 এবং তারপর ইন্টিগ্র্যাল হবে শুধু 2πতাই 2 এখানে বাতিল হয়ে যাবে আমরা একটি কেবল a0 থাকবে সুতরাং ডান দিকে শুধু a0 সুতরাং এখান থেকে এখন আমরা a0 এটি গণনা করতে পারি আমরা a0 এটি কে প্রদত্ত ফাংশনের সাথে সম্পর্কিত করতে পারি সুতরাং এই a0 হবে 1 এবং এই f এর ইন্টিগ্র্যাল -π থেকে রেঞ্জ এ সুতরাং এই f এর ইন্টিগ্র্যাল মান ট্রিকোণমিতিক সিরিজের ইন্টিগ্র্যাল এর সমান হবে আমরা অন্তত এই সম্পর্ক পেয়েছি যে প্রদত্ত f এর কমপক্ষে এই a0 গণণা করতে পারি এখানে লক্ষ্য করা উচিত যে আমি এটি আবার আলোচনা করব আমরা f রাখছি না এখানে এই সিরিজের সমান আমরা শুধু বলছি যে এটি f এর একটি উপস্থাপনা আমরা সঠিক সম্পর্ক এবং সব সম্পর্কে কথা বলছি না আমরা এই বিষয়ে কথা বলছি যে এটি একটি বিস্তার বা এই কোন ধরনের প্রতিনিধিত্ব এবং কি ধরনের প্রতিনিধিত্ব এবং সেই সব প্রশ্ন এখনও খোলা আছে যা আমরা পরবর্তী বক্তৃতায় আলোচনা করব কিন্তু এটা স্পষ্ট যে এখানে আমরা সিরিজ এবং ফাংশন f এর মধ্যে কোনো সমতা কিছু নির্বাণ করবো না কিন্তু এই এখানে উল্লেখ করা উচিত যে এই a0 গণনার জন্য আমাদের ধৃষ্টতা হয় উদাহরণস্বরূপ যে এই সমান f এর ইন্টিগ্র্যাল সিরিজ এর ইন্টিগ্র্যাল এর সমান সুতরাং আমাদের এখানে প্রথম সমতা যা এখন সিরিজটিকে ফাংশন এবং এর বিস্তারের সাথে সম্পর্কিত করছে এখন আমরা আরও অনুমানের সাথে আরও এগিয়ে যাব এই প্রথমটি ছিল যদি আমরা ফাংশন এবং সিরিজকে এই দুইটি সমান বলে ধরে নিই আমরা a0 এর সম্পর্ক পেয়েছি ফাংশনের সাথে পরবর্তীতে আমরা কি করি যদি আমরা সিরিজকে cos nx দ্বারা গুণ করি এবং তারপর ইন্টিগ্রেট করি এবং আবার কিছু অনুমান করা যে এর মান আবার f এর সমান cos nx ফাংশন দ্বারা গুণিত এই উপর -π থেকে এ সুতরাং প্রথমে পূর্ববর্তী স্লাইডে আমরা কেবলমাত্র f ইন্টিগ্রেট করেছি এবং আমরা সিরিজটি ইন্টিগ্রেট করেছি এখন আমরা কি করছি আমরা সিরিজকে cos nx দিয়ে গুণ করছি এছাড়াও আমরা ফাংশনকে cos nx দ্বারা গুণ করছি এবং তারপর π থেকে এ ইন্টিগ্রেট করছি এবং অন্য জন্য অন্যান্য সম্পর্কের পেতে aks and bks সুতরাং এখন দেখা যাক এই ক্ষেত্রে কি হবে সুতরাং আমাদের f এবং cos nx dx আছে এটি ইন্টিগ্রেট করা হয়েছে তারপর প্রথমটি 0 হয়ে গেছে কারণ এটি a02 ইন্টিগ্র্যাল -π থেকে এ এবং তারপর আমাদের আছে cos nx dx এবং আবার ওরথগোনালিটি এর সাথে একই যুক্তি আমরা বলতে পারি যে এটি 0 সুতরাং প্রথম ইন্টিগ্রেশনটি 0 হতে চলেছে এবং তারপরে আমাদের এখানে আরও কিছু আছে আমাদের এই ইন্টিগ্র্যাল আছে এবং আমাদের এই ইন্টিগ্র্যাল আছে স্পষ্টতই দ্বিতীয় ইন্টিগ্র্যাল অংশে আমাদের cos ফাংশন এবং সাইন ফাংশন আছে এবং আমরা জানি যে এইগুলি অর্থগোনাল ফাংশন তাই এটি 0 হতে চলেছে সুতরাং এই দ্বিতীয় ইন্টিগ্র্যালটি প্রথমটিতে অদৃশ্য হয়ে যাবে তাই এটি এখানে 0 প্রথমটিতে এই k এখানে পরিবর্তিত হয় k 1 2 3 এবং এর থেকে পরিবর্তিত হয় এবং যদি আমরা ফলাফলের যা আমরা এই বক্তৃতা খুব প্রারম্ভে পেয়েছিলাম প্রত্যাহার আমি সংক্ষিপ্ত এখানে আছে আমরা nx এবং কিছু k এখানে যখন k হবে n তাই এটিও হবে cos nx dx এই শব্দটি টিকে থাকবে অরথগোনালিটি যুক্তি সহ অন্যান্য সমস্ত পদ আবার এই ইন্টিগ্র্যাল 0 করবে যদি আমাদের এই cos nx এবং এই cos nx এর সাথে কারণ k 1 থেকে পরিবর্তিত হয় তাই আমরা একই n সম্পর্কে কথা বলছি যা ইতিমধ্যে আছে cos nx সুতরাং যখন আমাদের একই ফাংশনের এই গুণ থাকে তখন মানটি সেই ক্ষেত্রে ছিল তাই এই ইন্টিগ্র্যালটি কেবল কমে an হবে এবং তাই আবার এবং দ্বিতীয়টি 0 তাই এখান থেকে আমরা এটি 1 এর সমান পেতে পারি এবং -π থেকে পর্যন্ত fxcos nx dx এর ইন্টিগ্র্যাল হবে এবং n যেতে পারে 1 2 3 এবং তাই সুতরাং আমরা ফাংশনের আরেকটি সম্পর্ক পেয়েছি an সহগের সাথে এবং n যেকোনো সংখ্যা 1 2 3 ইত্যাদি হতে পারে সুতরাং আমরা ইতিমধ্যে দুটি সম্পর্ক পেয়েছি একটি ছিল a0 যা আমরা ফাংশন এবং সিরিজ ইন্টিগ্রেশন দ্বারা শুধু পেয়েছিলাম এবং আমরা সিরিজকে cos nx দ্বারা গুণ করে এখানে আরেকটি সম্পর্ক পেয়েছি এবং তারপর π হাতে ইন্টিগ্রেট করেছি সুতরাং এখন আমরা কি করব আমরা cos nx এর পরিবর্তে sin nx দ্বারা গুণ করব যা করে আমরা তা পেতে পারি আমরা পেতে bn পারি একই যুক্তি দিয়ে যা আগে করা হয়েছিল এই ক্ষেত্রে প্রথম ইন্টিগ্র্যাল অদৃশ্য হয়ে যাবে এবং দ্বিতীয়টি থেকে আমরা এখানে সহগ পেয়ে যাব bn যা sin nx dx সুতরাং আমরা এখন এই সমস্ত সহগ bn an এবং a0 সম্পর্কিত করেছি ফাংশন সহ বা প্রদত্ত ফাংশন এর সাথে সুতরাং কিছু অর্থে আমাদের প্রতিনিধিত্ব ফাংশনটি আনুমানিক করছে কারণ তাদের ইন্টিগ্র্যাল সমান যখন আপনি cos nx দ্বারা গুণ করেন আবার তাদের ইন্টিগ্র্যাল সমান এবং যখন আমরা sin nx দ্বারা গুণ করি এর ইন্টিগ্র্যাল সিরিজের সাথে অন্য দিক সমান তাই তারা এখন সম্পর্কিত আমরা এই অর্থে এই সহগগুলি পেয়েছি ঠিক আছে শুধু সংক্ষিপ্ত করার জন্য আমাদের ত্রিকোণমিতিক সিরিজ সম্প্রসারণ আছে এবং আমরা a0 পেয়েছি আমরা an পেয়েছি এবং আমরা এই bn ধরে নিয়েছি যে তাদের ইন্টিগ্র্যাল সমান বা cos nx এবং sin nx দ্বারা গুণের পরে তারা সমান সুতরাং এই সিরিজ হচ্ছে এখন এই সহগ an a0 a1a2a3 ইত্যাদি এদেরকে ফুরিয়ার কোফিসিয়েন্ট বলা হয় এবং এখানে এই সিরিজকে ফুরিয়ার সিরিজ বলা হয় একে ফুরিয়ার সিরিজ বলা হয় এবং এগুলোকে ফুরিয়ার কো এফিসিয়েন্ট বলা হয় আরও একটি বিষয় যা এখন পরিষ্কার হওয়া উচিত যে এটি কিছু ধ্রুবক থাকার পরিবর্তে আমরা a02 দিয়ে শুরু করেছি এবং লক্ষ্য ছিল এটি a02 ঠিক এখানে থেকে আসা আমরা এই দুই সূত্র এর দিকে যদি তাকাই যেটি ভ্যালিড ছিল n 1 2 3 এর জন্য এবং এই a0 আলাদাভাবে উদ্ভূত হয়েছিল কিন্তু শেষ কি আমরা উপলব্ধি এই সূত্র আরও সাধারণ যে এটি এই a0 আচ্ছাদন করে যখন n0 এই cos 0 1 এবং আমাদের এই সূত্রটি ঠিক আছে n 0 এর জন্য সুতরাং আমাদের এই তিনটি সূত্র থাকতে হবে না আমরা শুধুব এই an পেতে পারি যা 0 1 2 এর জন্য বৈধ এবং এই bn যা 1 2 3 এর জন্য বৈধ তো এই আমরা এখন প্রয়োজন হবে না এবং যে কারণে আমরা a02 দিয়ে শুরু করতে করবো যদি আমরা শুধু কিছু ধ্রুবক a0 এখানে নিয় তাহলে সেই a0 সূত্র বাকি সব থেকে আলাদা হতে হবে মাত্র কয়েকটি মন্তব্য যাতে সাধারণভাবে আমরা এই চিহ্নটিকে এই চিহ্ন দ্বারা প্রতিস্থাপন করতে পারি না সিরিজে যা ধ্রুবক নির্ণয় থেকে স্পষ্ট কারণ এই ধ্রুবকগুলি অবিচ্ছেদ্য তিনটি ইন্টিগ্র্যাল একটি ছিল সরাসরি ইন্টিগ্র্যাল অন্যটি যখন cos nx এবং sin nx দ্বারা গুণিত হয় সুতরাং স্পষ্টতই আমরা কেবল সেখানে সমতা থাকতে পারি না কিন্তু তাদের অবিচ্ছেদ্য সমান এবং প্রক্রিয়াতে যেমন আমি বলেছি যে দুটি অবিচ্ছেদ্য সমান যা বোঝায় না যে ফাংশনটি ত্রিকোণমিতিক সিরিজের সমান পরবর্তী বক্তৃতায় আমরা আলোচনা করব যে কোন অবস্থায় আমরা ফাংশন এবং এর ত্রিকোণমিতিক বা ফুরিয়ার সিরিজের মধ্যে সমতা থাকতে পারি দ্বিতীয়ত ফুরিয়ার সিরিজের স্বতন্ত্রতার উপর তাই যদি আমরা সীমিত সংখ্যক বিন্দুতে ফাংশনের মান পরিবর্তন করি কারণ আমরা এই সহগগুলিকে গণনা করার কথা বলছি এবং ফুরিয়ার সহগ an এবং bn আমাদের আছে ইন্টিগ্রাল এবং ইন্টিগ্রাল মান নির্ধারিত ফাংশনটি পড়বে না তারা সীমিতভাবে অনেক পয়েন্টে মান দ্বারা পৃথক হবে সুতরাং যদি আমরা সীমাবদ্ধ পয়েন্টে ফাংশনের মান পরিবর্তন করি এবং অবিচ্ছেদ্য সংজ্ঞায়িত ফুরিয়ার সহগ অপরিবর্তিত থাকে এবং এইভাবে ফাংশনগুলি যা অনেকগুলি পয়েন্টে পৃথক হয় ঠিক একই ফুরিয়ার সহগ থাকে সুতরাং যদি আমাদের সংশ্লিষ্ট ফুরিয়ার সিরিজ থাকে তাই যদি আমাদের দুটি ফাংশন থাকে যা চূড়ান্তভাবে অনেক পয়েন্টে পৃথক হয় তবে তাদের ফুরিয়ার সিরিজ বা তাদের ফুরিয়ার সহগ একই হবে অথবা অন্য কথায় আমরা বলতে পারি যে যদি আমাদের দুটি ফাংশন থাকে যা পিসওয়াইস কন্টিনিউয়াস এবংফুরিয়ার সিরিজ f এবং g এর অভিন্ন তবে সেগুলি সীমিত সংখ্যক পয়েন্ট ব্যতীত সমান হতে হবে সুতরাং এটি একটি মন্তব্য ছিল এগুলি হল রেফারেন্স যা আমরা বক্তৃতা প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি সুতরাং আমরা এই বক্তৃতায় কি আলোচনা করেছি যে একটি ফাংশনের ফুরিয়ার সিরিজ যা π থেকে বা 0 থেকে 2π পর্যন্ত সংজ্ঞায়িত করছে এবং এটি পর্যায়ক্রমিক 2π এর সাথে এটিকে এই ফুরিয়ার সিরিজ এবং এই সহগ দ্বারা প্রতিনিধিত্ব করা যেতে পারে তাই বলা হয় ফুরিয়ার সহগ এই ইন্টিগ্র্যাল এর সাহায্যে এর মূল্যায়ন করা যেতে পারে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের এখানে আবার উল্লেখ করা উচিত যে আমাদের এখানে সমতা নেই কারণ এই সহগের এই নির্মাণগুলি এখানে সিরিজের সাথে ফাংশনের সরাসরি সমতা নয় বরং অবিচ্ছেদের সমতার উপর ভিত্তি করে করা হয় সুতরাং এর সাথে আমি এই বক্তৃতাটি শেষ করি এবং তারপরে আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই